সুতরাং আমরা নিয়ম ভিত্তিক সিস্টেমের শক্তি পরিবর্তনের সিস্টেমগুলি দেখছি এবং এখন আমরা ইনফারেন্স ইঞ্জিনটি দেখতে চাই সুতরাং ইনফারেন্স ইঞ্জিন মূলত একটি প্রোগ্রাম যা তিনটি পর্যায়ে কাজ করে প্রথম পর্যায়টিকে ম্যাচ বলা হয় এবং এটি ইনপুট হিসাবে যা নেয় তা হল কিছু নিয়মের সেট এবং কিছু ডেটা এবং মিলিত নিয়মের একটি সেট তৈরি করে যা তাদের পরিভাষায় কনফ্লিক্ট সেট বলা হয় এটি ডেটা তৈরি করে সুতরাং আসুন প্রথমে দেখি ম্যাচ কি করছে সুতরাং আপনার এই নিয়ম আছে প্রধানত লক্ষ্য করুন যে আমরা শেষ ক্লাসে এই দুটি নিয়ম লিখেছি এই নিয়মের তিনটি শর্ত রয়েছে 1 2 3 এই নিয়মের চারটি শর্ত রয়েছে এটি 1 এটি 2 এবং 3 এবং 4 তাদের মধ্যে একটি নেগেটিভ অবস্থায় রয়েছে সুতরাং মূলত একটি নিয়ম প্যাটার্ন এবং কর্মের একটি সংগ্রহ যতদূর মিল আছে আমরা শুধুমাত্র প্যাটার্নে আগ্রহী সুতরাং আমরা এটিকে P 11 P 12 P 13 হিসাবে ভাবতে পারি সুতরাং এটি প্রথম নিয়মের জন্য তারপর P 21 P 22 P 23 P 24 সুতরাং উদাহরণস্বরূপ এই নিয়মের জন্য এবং তারপর তাই হয় সুতরাং P K R বা যাই হোক না কেন আপনার কতগুলি নিয়ম আছে এবং প্রতিটি নিয়মে কতগুলি প্যাটার্ন রয়েছে তার উপর নির্ভর করে সুতরাং সেটা নিয়ম মেমরি এবং সাইমন বার্ষিক এই ধরনের সমস্যা সম্পর্কে কথা বলে তারা এটি একটি দীর্ঘমেয়াদী মেমরির সহযোগী হবে সুতরাং তারা তাই মূলত নিয়মগুলি মূলত সমস্যা সমাধানকারী জ্ঞানকে অধিকার করে যা সবসময় তাই সমস্যা সমাধানকারীর সাথে থাকে আপনি ভাবতে পারেন এটি দীর্ঘমেয়াদী স্মৃতি আপনি যে আসল সমস্যাটি সমাধান করার চেষ্টা করছেন সেটি একটি মেমরিতে সেট করে যাকে আমরা ওয়ার্কিং মেমরি বা WM বলি যা অর্ডার করা হয় সুতরাং আপনার কাছে এই ডেটা উপাদান রয়েছে যাকে আমরা বলছি M E 1 সুতরাং এটি মূলত ডেটা আইটেম 1 তারপর 2 এবং আরও অনেক কিছু হবে এখন মনে রাখবেন যে নিয়মের ডান দিকের ক্রিয়াগুলিকে আমি ডেটা মুছে দেওয়ার অনুমতি দিই যার অর্থ তারা কিছু কার্যকরী মেমরি উপাদান মুছে ফেলতে পারে সুতরাং কিছু জিনিস পথ থেকে অদৃশ্য হতে পারে তবে প্রাথমিকভাবে আমরা ধরে নিই যে আমাদের কাছে কিছু N সংখ্যক কর্মক্ষম মেমরি উপাদান রয়েছে এখন এটি একটি টাইম স্ট্যাম্প হিসাবে চিন্তা করা যেতে পারে যা বলে এই কাজের মেমরি উপাদানটি কখন তৈরি হয়েছিল এবং যতদূর আমরা জানি সময়টি কেবল একটি আদেশ সুতরাং এটি প্রথম উপাদান দ্বিতীয় উপাদান তৃতীয় উপাদান আমরা দেখব যে এটির মূলত সম্পাদন নিয়ন্ত্রণে ভূমিকা থাকে সুতরাং আমরা এগুলিকে স্বল্পমেয়াদী মেমরি হিসাবেও ভাবতে পারি আপনি যদি এইভাবে ভাবতে চান যে আমরা কীভাবে মূলত সমস্যাগুলি সমাধান করি সুতরাং আমাদের এই দুটি মেমরি রয়েছে একটি হল কর্মক্ষম মেমরি যার মধ্যে রয়েছে কর্মক্ষম মেমরি উপাদান এবং আমরা এর উদাহরণ দেখেছি অন্যটি হল নিয়মের সেট যেখানে প্রতিটি নিয়মে প্যাটার্নের সেট থাকে সুতরাং এই নিয়মে 3টি প্যাটার্ন রয়েছে এই নিয়মে 4টি প্যাটার্ন রয়েছে এবং আরও কিছু আছে এবং এগুলি মূলত এই ধরনের নিয়মের উদাহরণ এখন একটি নিয়ম মেলানোর জন্য এখন প্রথম কাজটি হল মেলানো যার মানে সমস্ত নিয়মগুলি দেখুন সমস্ত ডেটা দেখুন এবং কোন নিয়মটি কোন ডেটার সাথে মিলছে তা গণনা করুন সুতরাং আপনি যদি উদাহরণস্বরূপ এই প্রথম নিয়মটি দেখেন এটি বলে যে কোনও কার্ড খেলতে এটি কোন কার্ড খেলতে হবে তা নির্দিষ্ট করে না এখন যদি আপনি একটি খেলা শুরু করেন এবং আমাদের এখানে এই নিয়মটি অনুমান করা যাক সুতরাং আসুন আমরা ধরি যে এই একটি কাজের মেমরি উপাদান এখানে এটি আছে সুতরাং একটি বলা যাক এটির S খেলার পালা সুতরাং আসুন আমরা ধরি S একটি খেলোয়াড়ের নাম তো এবার S এর খেলার পালা সুতরাং ডেটার একটি অংশ রয়েছে এখানে একটি প্যাটার্ন রয়েছে যা বলে কোনো ভ্যারিয়েবলের নামের দিকে দেখুন সুতরাং এইটি এর সাথে মিলবে যা এই তথ্যের সাথে মূলত মিলবে এবং আমরা ধরি এই উপাদান খেলার জন্য উপযুক্ত আমরা ধরি চিড়িতন সুতরাং এটি একটি কর্মক্ষম মেমরি উপাদান যা সেই প্যাটার্নের সাথে মিলবে দ্বিতীয় প্যাটার্ন যা খেলায় খেলার ক্ষেত্রে উপযুক্ত এটি একটি ধ্রুবক ডেটাতে শুধুমাত্র ধ্রুবক থাকবে ভেরিয়েবলগুলি শুধুমাত্র প্যাটার্নগুলিতে থাকে এবং যদি একটি প্যাটার্নের একটি ভেরিয়েবল থাকে তার মানে এটি অপরিহার্যভাবে যেকোনো কিছুর সাথে মেলে এটি চিড়িতন বা রুহিতন বা হরতন যাই হোক সেই নিয়ম এখনও অপরিহার্যভাবে মেলে এবং তারপর এই তৃতীয় উপাদানটি দেখুন যে প্লেয়ার P এই ক্ষেত্রে P হল S এর কাছে থাকা কার্ড আসুন আমরা বলি এই প্লেয়ারের চিড়িতনের 6 টি কার্ড আছে সুতরাং 6টি কার্ড থাকবে এই প্লেয়ারটি হল S এবং স্যুট হল চিড়িতন । আসুন আমরা ধরি এর নাম হল 3 সুতরাং আমরা ধরি যে তার 3 টি চিড়িতন আছে এবং তার চিড়িতনের 7 এবং 9 এবং 8 এবং গোলাম এবং রানী রয়েছে সুতরাং আসুন আমরা বলি যে এই খেলোয়াড় মূলত 1 2 3 4 5 6 টি চিড়িতনের কার্ড পেয়েছেন এটি কার্যকরী এবং 6টি কার্যকরী মেমরি উপাদান যা বলে এবং প্রতিটি মেমরি উপাদান বলছে যে 3টি চিড়িতন রয়েছে এটি S দ্বারা অনুষ্ঠিত হয় সুতরাং আসুন আমরা ধরি S মূলত দক্ষিণের জন্য হয় এখন আপনি দেখতে পাচ্ছেন যে এই নিয়ম প্রথম নিয়মে 6টি দৃষ্টান্ত থাকবে এই 6টি কার্ডের প্রতিটির জন্য সেই নিয়মের 1টি উদাহরণ মিলবে সুতরাং 1টি উদাহরণ বলবে হ্যাঁ এবার দক্ষিণের খেলার পালা খেলার স্যুটটি চিড়িতন এবং সে চিড়িতন এর 3টি পেয়েছে সেই নিয়মের আরেকটি দৃষ্টান্ত বলবে হ্যাঁ খেলার জন্য এবার দক্ষিণের চাল এবং তিনি চিড়িতনের 7 টি পেয়েছেন সুতরাং এই কার্ডগুলির প্রতিটির জন্য এইভাবে নিয়মের 1টি দৃষ্টান্ত দেওয়া হবে এবং সেগুলিতে অবশ্যই সিস্টেমে অনেকগুলি নিয়ম হতে পারে এবং প্রতিটির কিছু উদাহরণ থাকবে এটির অবশ্যই ফায়ার করার জন্য প্রস্তুত থাকা উচিত সুতরাং ইনফারেন্স ইঞ্জিনের এই প্রথম অংশের সাথে মিল করার কাজটি হল নিয়মের এই সেটের উদাহরণ এবং সংশ্লিষ্ট মিলে যাওয়া ডেটা গণনা করা এবং এই সেটে রাখা হয় যাকে তারা একটি কমপ্লেক্স সেট বলে সুতরাং এইটি নিয়ম সুতরাং আসুন বলি আমি এই নিয়মকে 1 বলি এবং এটি হল নিয়ম 2 তাহলে আমার কনফ্লিক্ট সেটের মত কিছু থাকবে নিয়ম 1 প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কাজের মেমরি উপাদানের সাথে মেলে প্রথম দ্বিতীয় তৃতীয় আসুন আমরা ধরি যে এটি নিয়ম 1 হল আমার কনফ্লিক্টের মধ্যে আমার কার্যক্ষম মেমরি উপাদানে আরেকটি এন্ট্রি হবে নিয়ম 2 এর সাথে 1 2 এর সাথে মিল রয়েছে এবং আসুন আমরা একে 4 বলি আরেকটি নিয়ম হবে দুঃখিত নিয়ম 1 নিয়ম 1 1 2 এর সাথে মেলে এবং 5 আসুন ধরি 3 4 এবং 5 এই উপাদানগুলি সেখানে আছে সুতরাং এটি তৃতীয়টি চতুর্থটি এবং পঞ্চমটি এটি বলছে যে এটি নিয়ম 1 এর একটি উদাহরণ সুতরাং এই টাইম স্ট্যাম্পগুলি আমরা সেই কাজের মেমরি থেকে ব্যবহার করছি এটি ওয়ার্কিং মেমরি নম্বর 1 এবং 2 এবং 3 এর সাথে মেলে এটি 1 এবং 2 এবং 4 এর সাথে একই নিয়মের সাথে মিলছে এটি 1 এবং 2 এবং 5 এর সাথে মিলে যাচ্ছে এবং একইভাবে নিয়ম 2 এবং নিয়ম 3 এবং আমাদের যা কিছু নিয়ম আছে তার জন্য এই সেটটিকে কনফ্লিক্ট সেট বলা হয় এবং অ্যালগরিদমের প্রথম পর্বের উদ্দেশ্য যা মেলানোর অংশ এই কনফ্লিক্ট সেটটি গণনা করা এটাকে কনফ্লিক্ট সেট কেন বলবেন এটা যেন প্রত্যেকটা নিয়ম আঁকড়ে ধরে বলে আমি করব আমি কার্যকর করব আমি কার্যকর করব ইত্যাদি সুতরাং এই সমস্ত নিয়মের মধ্যে দ্বন্দ্ব রয়েছে কিন্তু আপনি এখানে সেকুএন্সিয়াল সিস্টেমের কথা বলছেন এই অনুমান করে আপনি একবারে শুধুমাত্র একটি নিয়ম চালাতে পারেন সুতরাং লোকেরা সমান্তরাল ব্যবস্থার কথা বলে যেখানে সমান্তরাল নিয়মে ফায়ারিং হয় কিন্তু আপনি এখানে তা পাবেন না এই কাজের কমপ্লেক্সিটি কি কতগুলি অপারেশন কতগুলি তুলনা আপনাকে করতে হবে তার পরিপ্রেক্ষিতে এই কনফ্লিক্টের সেটটি গণনা করা কতটা কঠিন হবে সুতরাং ব্রুট ফোর্স অ্যালগরিদম প্রথম প্যাটার্নটি নেবে যা P 1 1 যার অর্থ প্রথম নিয়মের প্রথম প্যাটার্ন এবং এটিকে আবার মেলানোর চেষ্টা করে এই জিনিসগুলি সমাধান করুন তারপর এটি প্রথম নিয়মের দ্বিতীয় প্যাটার্নটি নেবে এবং এটিকে এই সমস্ত জিনিসের সাথে ম্যাচ করার চেষ্টা করবে তারপর প্রথম নিয়মের তৃতীয় প্যাটার্নটি এই সমস্তটির সাথে এটিকে মেলানোর চেষ্টা করবে তারপর এটি দ্বিতীয় নিয়মে যাবে আমি এখানে মানে আপনাকে নিয়মের মধ্যে পার্থক্য করতে হবে না আমাদের প্যাটার্নের একটি সেট আছে সুতরাং এটির প্রতিটি প্যাটার্ন এটি প্রতিটির সাথে মেলানোর চেষ্টা করবে এবং এটির শেষে এটি কনফ্লিক্টের সেট গণনা করবে আসুন আমরা এটি মনে রাখি সুতরাং এই দ্বন্দ্ব সেটটি নিয়মের একটি সেট যা কার্যকর হওয়ার জন্য প্রস্তুত সুতরাং আমরা এক্সিকিউট বা ফায়ার শব্দটি ব্যবহার করি সুতরাং নিয়মটি অপরিহার্যভাবে ফায়ার করার জন্য প্রস্তুত আমরা এই কনফ্লিক্টটিকে ধাপে ধাপে সেট করে রাখি যাকে সমাধান বলা হয় এবং এটি কাজ করে এটি একটি নিয়ম নির্বাচন করে সুতরাং অন্য একটি প্রোগ্রাম আছে প্রোগ্রামটির আরেকটি মডিউল যা এই কনফ্লিক্ট সেটটি দেখে এবং তাদের মধ্যে একটিকে মূলত ফায়ার করার জন্য বেছে নেয় এখন স্পষ্টতই এই সমাধানের জন্য যা প্রয়োজন তা হল কৌশল আপনার সমস্যা সমাধানের কৌশলটিতে কী দেওয়া আছে যে অনেকগুলি নিয়ম কার্যকর করার জন্য প্রস্তুত কোন নিয়মটি বাস্তবে কার্যকর করার জন্য নির্বাচন করা উচিত এখন বিভিন্ন ধরনের কৌশল আছে সুতরাং একটি কৌশল যাকে পরিভাষা বা অভিধানে গ্রাফিক কৌশল বলা হয় এটি বলে যে এমন একটি নিয়ম বেছে নিন যা মেলে বা সর্বোচ্চ সংখ্যক পরীক্ষা দেয় এবং আমি পরীক্ষা বলতে কী বুঝি পরীক্ষা দ্বারা আমি এই প্রত্যেকটি জিনিস বুঝি সুতরাং উদাহরণস্বরূপ আমি কাজের মেমরি উপাদানের সাথে ক্লাসের নামের মিল করব যা একটি পরীক্ষা তারপর আমি খেলার জন্য এই বৈশিষ্ট্যের মান মেলাবো যা কাজ করার মেমরি উপাদান যেটি হল দ্বিতীয় পরীক্ষা তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম তাই এই নিয়মের আটটি পরীক্ষা রয়েছে যা এটি করছে এই নিয়মে এটি করার চেয়ে একটু বেশি পরীক্ষা রয়েছে সুতরাং শিথিল কৌশলটি বলে যে একটি নিয়ম বেছে নিন যা অপরিহার্যভাবে সর্বাধিক সংখ্যক পরীক্ষা করে সুতরাং কৌশলটি মূলত কি করছে এটা নির্দিষ্টভাবে বলছে অন্য কথায় এটি বলছে সবচেয়ে নির্দিষ্ট নিয়ম বেছে নিন যা মেলে এখন আপনি যদি এই দুটি উদাহরণ দেখেন যা আমাদের আছে এই দুটি নিয়মের মধ্যে একটি নিয়মে বলা হচ্ছে যদি স্যুট S এর তাস খেলতে হয় এবং যদি স্যুট S এর কার্ড আপনার থাকে তবে তা খেলুন এই নিয়ম বলছে সুইট S এর কার্ড খেলতে হবে এবং যদি আপনার স্যুট এস এর অনেকগুলি কার্ড থাকে তাহলে সর্বোচ্চ বা সর্বোচ্চ র্যাঙ্কএর কার্ডটি বেছে নিন এবং সেই কার্ডটি খেলুন এখন স্পষ্টতই আমার কাছে যে কোনও ডেটা দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ আমি বলেছি যে আমাদের এই 6টি কার্ড রয়েছে সুতরাং এটির র্যাঙ্ক 3 থাকবে এটির র্যাঙ্ক 4 থাকবে এবং এইরকম কিছু উভয় নিয়মই মিলছে উভয় নিয়মেই এই নিয়মের 6টি উদাহরণ মিলবে এবং এই নিয়মের 1টি উদাহরণ মিলবে সুতরাং 7টি নিয়ম রয়েছে যা আমাকে বলতে চাইছে যে কোন কার্ডটি মূলত খেলতে হবে সুতরাং 6টি নিয়ম এই কার্ডগুলির যে কোনও একটিকে বলছে এবং সপ্তম নিয়মটি বিশেষভাবে বলছে এই কার্ড রানী যেটির র্যাঙ্ক সর্বোচ্চ কেন কারণ আমরা বলেছি যে এই কার্ডের র্যাঙ্ক হল r তাহলে এই খেলোয়াড়ের হাতে এমন কোনও কার্ড নেই যার র্যাঙ্ক r এর চেয়ে বেশি বা বেশি যার মানে সংখ্যাটি r এর চেয়ে কম সুতরাং এই নিয়ম এই নিয়ম থেকে আরো বেশি নির্দিষ্ট সুতরাং এই কনফ্লিক্ট সমাধান কৌশল হিসাবে এটি বলা হয় যার নির্দিষ্টতা হল দ্বিতীয় নিয়মটি অপরিহার্যভাবে বেছে নেবে বা দ্বিতীয় নিয়মটি সামান্য মেলে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এই কৌশলটি আপনাকে বাস্তবায়িত করার অনুমতি দেয় যা আমরা কখনও কখনও ডিফল্ট যুক্তি হিসাবে বলি যাতে আপনি মূলত অনেক নিয়ম পছন্দ করেন সুতরাং এটি এইরকম বলে যে আপনি ক্ষুধার্ত থাকলে মেসে যান এবং অপরিহার্যভাবে খান অন্য নিয়মটি বলে যে আপনি যদি ক্ষুধার্ত হন এবং আপনার প্রচুর অর্থ থাকে এবং আগামীকাল আপনার কোন পরীক্ষা না থাকে তবে একটি রেস্তোরাঁয় যান এবং অবশ্যই খান এখন প্রথম নিয়মটি দ্বিতীয় নিয়মের চেয়ে কম নির্দিষ্ট দ্বিতীয় নিয়মটি সত্য হওয়ার জন্য অনেক শর্ত প্রয়োজন যে আপনার কাছে অর্থ থাকা উচিত আপনার মুক্ত হওয়া উচিত এবং সেই ধরণের জিনিসপত্র দরকার যদি দ্বিতীয় নিয়মের চেয়ে উভয় নিয়ম মিলে যায় তাহলে দ্বিতীয়টি নির্বাচন করা হবে যদি শুধুমাত্র দ্বিতীয় নিয়মের সাথে না মেলে তার মানে আপনার কাছে টাকা নেই বা আপনার আগামীকাল একটি পরীক্ষা আছে তাহলে সেটি মিলবে না এবং শুধুমাত্র প্রথম নিয়মটি মিলবে এবং সেটি চালানো হবে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে যত বেশি নির্দিষ্ট নিয়মটি হবে আমরা এটিকে তত বেশি পুনঃনির্বাচন করতে চাই এবং নির্দিষ্টতা ঠিক এটাই বলে যে একটি নিয়ম বেছে নিন যা মূলত নিয়মের প্রতিযোগিতামূলক সেটের বাইরে আরও বেশি সংখ্যক পরীক্ষা তৈরি করছে আরেকটি কৌশল টাইম স্ট্যাম্পের দিকে তাকিয়ে যাকে বলা হয় রিসেনসি এটি বলে যে একটি নিয়ম বেছে নিন যা সাম্প্রতিক ডেটার সাথে মেলে এবং সাম্প্রতিক ডেটা দ্বারা আপনি কী বোঝাতে চান মুলত এই টাইম স্ট্যাম্প যা আমরা বলেছি যার সর্বোচ্চ টাইম স্ট্যাম্পিং আছে সুতরাং যদি প্রতিটি নিয়মের সাথে মিলে যায় নির্দিষ্ট সংখ্যক উপাদানের উদাহরণ মনে রাখবেন এটি আমার জিনিস 1 2 এবং 3 এটি আমার জিনিস 1 2 এবং 4 এবং এরকম আরও কিছু যে নিয়মের সাথে মিলছে তার সর্বশেষ ডেটা বেছে নিন এই কৌশলের পিছনে উদ্দেশ্য কি এটি মূলত যুক্তির প্রবাহ বজায় রাখার জন্য সুতরাং শুধু কল্পনা করুন যে আপনি উপপাদ্য প্রমাণ করছেন আপনি কিছু প্রমাণ করছেন আপনি কিছু ল্যাম্বডা 1 প্রমাণ করেছেন আপনি ল্যাম্বডা 2 প্রমাণ করতে ল্যাম্বডা 1 ব্যবহার করতে চান এবং এই নিয়মটি আপনাকে এটি করার অনুমতি দেবে কারণ ল্যাম্বডা 1 যা সেই ল্যাম্বডা যাই হোক না কেন এটি একটি ডাটাবেসের সর্বশেষ এন্ট্রি হতে পারে এবং যদি একটি নিয়ম এর সাথে মিলে যায় তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হয়ে যাবে সুতরাং এটি যুক্তির সাযুজ্য বজায় রাখতে সাহায্য করে একটি প্রথম কৌশল রয়েছে যাকে বলা হয় mea যার অর্থ হতে পারে অন্য কোনো সময়ে আমরা এটি নিয়ে আলোচনা করব মানে উপায়গুলি যা সাইমন এবং নোয়েলের কারণে হয় এবং এটি মূলত প্যাটার্ন ওয়ানের রিসেনসি ধরে এই দুটিকে একত্রিত করে এবং যদি এখনও একটি কনফ্লিক্ট থাকে তারপর নির্দিষ্টতা থাকবে তাই আমার অন্য লেখা উচিত সুতরাং এর দ্বারা আমি বলতে চাচ্ছি যে আপনি কেবলমাত্র প্যাটার্ন একের নতুনত্বের দিকে তাকাচ্ছেন এবং প্যাটার্ন এক হল প্রত্যেক নিয়মে প্রথম প্যাটার্ন সুতরাং এটি প্রথম প্যাটার্ন এটি প্রথম প্যাটার্ন এটি প্রথম প্যাটার্ন ইত্যাদি সুতরাং নিয়মের পরে যে প্রথম উপাদানটি অনুসরণ করে সেটির রিসেন্সির দিকে তাকান এবং আপনি দেখতে পাচ্ছেন যে এইগুলি একই তবে কোনো কোনো নিয়মে উচ্চতর রিসেনসি থাকতে পারে এবং এটি অপরিহার্যভাবে ব্যবহার করতে পারে যদি এখনও বিরোধ থাকে যে একাধিক নিয়ম যা বিতর্কে রয়েছে তবে তাদের মধ্যে নির্বাচন করতে নির্দিষ্টতা ব্যবহার করুন তাই আমি অন্য নির্দিষ্টতা লিখেছি তাহলে এর পেছনে উদ্দেশ্য কী মূলত আপনি আপনার নিয়ম সেটগুলিকে বিভক্ত করতে পারেন গ্রুপগুলিতে সেট করুন যা মূলত নির্দিষ্ট সমস্যার সমাধান করবে সুতরাং আসুন আমরা ধরি যে আপনি রাতের খাবার তৈরি করছেন তাহলে আপনার কাছে সাম্বার কীভাবে তৈরি করতে হয় তা থাকতে পারে এবং কীভাবে সবজি তৈরি করতে হয় এবং আরও অনেক কিছু নিয়মের একটি সেট থাকতে পারে এখন এই প্রতিটি নিয়মের মধ্যে যদি আপনার কাছে প্রথম উপাদান থাকে যা বলে সাম্বার বানানো বা সবজি বানানো বা চাপাটি বানানো বা ভাত বানানোর মতো তাহলে যে মুহূর্তে আপনি একটা প্রসঙ্গ তৈরি করে বলবেন ঠিক আছে এখন আমি ভাত বানাচ্ছি তাহলে আপনার ডাটা এলিমেন্ট যোগ করবে যে চাল তৈরি করা হবে যা সবচেয়ে সাম্প্রতিক কাজ হয়ে উঠবে এবং যে সমস্ত নিয়ম চাল তৈরির সাথে জড়িত তারা মূলত অগ্রাধিকার পাবে এবং সেটা প্রথম প্যাটার্নএর রেসেন্সি দ্বারা সম্পন্ন করা হয় প্রথম প্যাটার্নটি প্রসঙ্গ সেট করে ভাত তৈরি করে চা তৈরি করে বা যা কিছু অপরিহার্য করে যে মুহুর্তে আপনি বলেছিলেন যে এটি আমার কাজ আমি কেবল সেই নিয়মগুলি করছি যেগুলির মধ্যে প্রথম প্যাটার্নটি আলোচনায় থাকবে বাকীগুলি কার্যকর হবে না সুতরাং আপনি দেখতে পাচ্ছেন এটি এই দুটি জিনিসের সংমিশ্রণ এটি আপনাকে আপনি যা করছেন তাতে ফোকাস রাখতে সাহায্য করে তবে এটি কোন নিয়মগুলি সর্বোত্তম ইত্যাদি দেখার চেষ্টা করে এখন আরেকটি জিনিস হল অবাধ্যতা এটি সহজভাবে বলে যে একই নিয়ম একই ডেটা দিয়ে আবার ফায়ার করতে পারে না সুতরাং এটি কিছু নিউরোবায়োলজিকাল স্টাডি থেকে এসেছে যা বলে যে আপনি জানেন যখন নিউরনগুলি ফায়ারিং হয় তখন একবার একটি নিউরন নির্দিষ্ট ইনপুট পেয়ে গেলে তারা সেই ইনপুট দিয়ে শুধুমাত্র একবার ফায়ার করতে পারে এবং তারপরে একটি অবাধ্যতার সময় থাকে যেখানে তারা তা করে না তারা মূলত সক্রিয় থাকে না কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একই নিয়মে বারবার এবং বারবার ফায়ার করতে চাই না সুতরাং আসুন আমরা ধরি যে আপনি একটি শ্রেণীবিভাগের কাজ করছেন বা এখন ধরুন কাজটি মূলত শিক্ষার্থীদের বিভিন্ন গ্রেডে শ্রেণীবদ্ধ করা সুতরাং আপনি বলেছেন যদি একজন শিক্ষার্থী 95 এর বেশি পেয়ে থাকে এবং সে সমস্ত অ্যাসাইনমেন্ট করে থাকে তাহলে একটি গ্রেড দিন এবং আমরা ধরি এই নিয়ম নির্বাচন হয় এবং এটি ফায়ার হয় সুতরাং আপনি ইতিমধ্যেই একটি গ্রেড দেওয়ার বা শিক্ষার্থীকে ছাত্র হিসাবে শ্রেণিবদ্ধ করার কাজটি সম্পন্ন করেছেন আপনি সেই নিয়মটি একই ডেটার সাথে আবার ফায়ার করতে চান না এবং অবাধ্যতা এটিই বলে যে প্রতিটি নিয়ম শুধুমাত্র একবার ডেটার সেই অংশ দিয়ে ফায়ার হতে পারে যার মানে অবশ্যই কাজের মেমরিতে একই টাইম স্ট্যাম্পের সাথে আপনি যদি কিছু ডেটা মুছে ফেলতেন এবং নতুন টাইম স্ট্যাম্পের সাথে একই ডেটা আবার যোগ করেন তবে এটি ফায়ার হতে পারে এটি একটি ভিন্ন গল্প এবং তারপরে এটি একটি নিয়ম নির্বাচন করে এবং এটি একটি মডিউল কল এক্সিকিউট করতে দেয় এবং এক্সিকিউট যা করে তা হল নির্বাচিত নিয়মের ক্রিয়াগুলি প্রয়োগ করে সুতরাং মনে রাখবেন যে এই সমাধান মডিউলটি এই সমস্ত নিয়মগুলির মধ্যে দ্বন্দ্বের সমাধান করে এবং এটি বলে যে এটিই সেই নিয়ম যা কার্যকর হতে চলেছে এবং এই এক্সিকিউট মডিউলটি মূলত একটি নিয়ম নেয় এবং তার ডান দিকে নিয়ে যায় যা ক্রিয়াকলাপ এবং সেই ক্রিয়াকলাপগুলি কার্যকর করার পদ্ধতি সুতরাং মনে রাখবেন কি ছিল ক্রিয়াগুলি কি ছিল মনে রাখবেন যেমন তৈরি করা বা মুছে ফেলা ইত্যাদি তাই এইটি কি করছে এটি কাজের মেমরি পরিবর্তন করে এক্সিকিউট এর প্রভাব হল কাজের মেমরি পরিবর্তন করা এটি কিছু নতুন ডেটা যোগ করতে পারে এবং এটি কার্যকারী মেমরি থেকে কিছু পুরানো ডেটা মুছে ফেলবে সুতরাং এখন আপনার কাছে একটি নতুন ওয়ার্কিং মেমরি আছে এবং এখন আপনাকে সমস্ত পথ ফিরে যেতে হবে এবং আবার ম্যাচটি করতে হবে সুতরাং এটি হল অ্যালগরিদম যা এটি কিছু অর্থে একটি উচ্চ স্তরের অ্যালগরিদম আসলে আপনি এই মত এটি বাস্তবায়ন করুন আমরা এটি কিভাবে করা হয় তা দেখব কিন্তু আপনি এটি এই মত করা যায় হিসাবে চিন্তা করতে পারেন এটি প্রথমটি একটি মেলানোর অংশ যা সমস্ত নিয়ম এবং সমস্ত ডেটা দেখে এবং এর মাধ্যমে কার্যকারী মেমরির সমস্ত কিছু এবং এই সেট বা নিয়মের এই তালিকা তৈরি করে এবং ডেটা উপাদানগুলির সংশ্লিষ্ট টাইম স্ট্যাম্পগুলি তারা মেলায় তারপর সমাধানটি এই সেটটি দেখে এবং এর মধ্যে থেকে একটি উপাদান বাছাই করে এবং বলে যে এই নিয়মটি আমরা কার্যকর করব এবং তারপর যখন কার্যকর করা হবে তখন নিয়মের পাশের ডান হাতটি কার্যকরী মেমরিতে কিছু পরিবর্তন করতে পারে সুতরাং কিছু উপাদান মুছে ফেলা হয় কিছু যোগ করা যেতে পারে এবং তারপর আমরা আবার ম্যাচিং করি এবং একটি নিয়ম নির্বাচন করতে ফিরে যাই সুতরাং আমরা কিছু সমাপ্তির মাপকাঠি পর্যন্ত এটি করতে থাকি যা হতে পারে যে কোনও সময়ে কনফ্লিক্টের সেটগুলি খালি হয়ে যায় যার অর্থ কোনও নিয়মের সাথে মেলে না আমাদের প্রোগ্রামের কোথাও একটি সুস্পষ্ট হল্ট স্টেটমেন্ট রয়েছে যা বলে যে আপনি যদি একটি নির্দিষ্ট প্যাটার্ন দেখতে পান তারপর আপনি থামুন এবং কার্যকর করুন সুতরাং আসুন এখন এই পুরো প্রক্রিয়াটির জটিলতা নিয়ে আলোচনা করা যাক আমরা মূলত এটি উন্নত করতে কি করতে পারি এখন অভিজ্ঞতাগতভাবে লোকেরা খুঁজে পেয়েছে যে জটিলতার পরিপ্রেক্ষিতে এটির সবচেয়ে কঠিন অংশ কোনটি কোনটিতে সবচেয়ে বেশি পরিমাণ কম্পিউটিং সময় মিলবে বা সমাধান করবে বা কার্যকর করবে কোনটি সবচেয়ে বেশি সময় নেবে প্রতিটি কাজের জটিলতা দেখুন এই কাজগুলি দেখুন এটি কী করছেন সুতরাং এই উদাহরণে ডান দিকের শুধুমাত্র একটি ক্রিয়া রয়েছে যা এই নির্দিষ্টটির সাথে একটি কার্যকরী মেমরি উপাদান যুক্ত করা সুতরাং আপনি এটি একটি সামান্য কাজ দেখতে পারেন কি সমাধান করতে হবে সমাধানকে কনফ্লিক্ট সেটের মিলিত নিয়মগুলির এই সম্পূর্ণ সেটটি দেখতে হবে এবং একটি নির্বাচিত কৌশল প্রয়োগ করতে হবে যে কৌশলটি আমরা বেছে নিয়েছি এর মধ্যে থেকে একটি নির্বাচন করতে এবং মেলাতে কী করতে হবে ম্যাচটিকে নিয়মের সম্পূর্ণ সেট বা প্যাটার্নের সম্পূর্ণ সেটটি দেখতে হবে যা আমরা পুরো ওয়ার্কিং মেমরির সাথে তুলনা করেছি এবং এটির কনফ্লিক্ট সেটটি কী তা খুঁজে বের করার চেষ্টা করুন সুতরাং স্পষ্টতই এটি একটি সবচেয়ে বড় কাজ আপনার যদি k নিয়ম থাকে এবং আমাদের p প্যাটার্ন হিসাবে প্রতিটি নিয়মে থাকে তবে আমাদের তুলনা করার সংখ্যাটি বের করতে হবে সুতরাং k গুণ p প্যাটার্ন এবং প্রতিটি প্যাটার্নে একটি নির্দিষ্ট সংখ্যক পরীক্ষা থাকতে পারে এবং তারপরে এই সমস্ত কার্যকরী মেমরি উপাদান থাকবে সুতরাং প্রতিটির ক্ষেত্রে আপনাকে খুঁজে বের করতে হবে মনে রাখবেন যে আপনি সম্ভাব্যভাবে কার্যকর করতে পারে এমন প্রতিটি নিয়ম বা মেলে এমন প্রতিটি নিয়ম খুঁজে পেতে চান এমন নয় যে আপনি এক বা দুটি নিয়মের মিল খুঁজে পেলেই আপনার কাজ শেষ মিল সহ সমস্ত নিয়ম সম্পূর্ণ সেট হতে হবে এই কনফ্লিক্ট সেট সম্পূর্ণ হতে হবে এটিতে অবশ্যই সমস্ত সম্ভাব্য নিয়মগুলি থাকতে হবে যা মিলে যাচ্ছে । সুতরাং এটি সত্যিই অ্যালগরিদমের সবচেয়ে বেশি সময় গ্রহণকারী অংশ এবং লোকেরা লক্ষ্য করেছে যে মিল টি 80 এর মতো গণনার সময়ের শতাংশ মত নেয় সুতরাং আপনি যেমন জানেন যে তারা একটি শিল্পে বলে যে কম্পিউটিংয়ের বেশিরভাগ সময় বাছাই করার জন্য ব্যয় করা হয় উদাহরণস্বরূপ পাওয়ার চেঞ্জিং ইনফারেন্স ইঞ্জিনের বেশিরভাগ সময়ই মূলত মেলাতে ব্যয় হয় আপনার অন্যান্য কৌশল থাকতে পারে যা আমি এখানে উল্লেখ করিনি যদি আপনি জানেন কিভাবে প্রোলগ কাজ করে প্রোলগ মিল করে প্রথম নিয়ম নেয় সুতরাং এটিতে পুরো প্রোগ্রাম সাজানো হয় এবং প্রথম নিয়ম যা মেলে এটি অপরিহার্যভাবে প্রযোজ্য হবে এটি সমস্ত সম্ভাব্য মিল গণনা করে না এবং তারপর একটি নির্বাচন করে সুতরাং এটি একটি ভিন্ন কৌশল যা হল নিয়মের একটি ক্রম বা এরকম কিছু এখানে আমরা কিছু জায়গায় ভাসমান হওয়ার নিয়ম বিবেচনা করছি এবং সেখানে কোনো আদেশ নেই এবং যেকোনো নিয়ম অন্য যেকোনো নিয়মের মতোই ভালো তাই চার্লস ফোরজি কি বলেছেন সুতরাং আপনি যদি এই পদগুলির মধ্যে কয়েকটি দেখেন চার্লস ফোরজি বা এই অ্যালগরিদম যা তিনি তৈরি করেছেন তাকে বলা হয় রেটে অ্যালগরিদম যেটা তুমি পড়তে চাও কিন্তু আমার মনে হয় তোমার আজ পর্যাপ্ত সময় নেই তাই পরের ক্লাসে করব চার্লস ফোরজি 1979 সালে রেট অ্যালগরিদম উদ্ভাবন করেন তার পিএইচডি থিসিস এ বলেন এবং পরবর্তীকালে এটি একটি বাণিজ্যিক পণ্যে পরিণত হয় আপনি যে ব্যবসায়িক নিয়ম পরিচালনার ইঞ্জিনের বিষয়ে কথা বলেন তাতে এটি পাওয়া যায় এটি নিয়মের সাথে মিলের জন্য হারের কিছু বৈচিত্র্য ব্যবহার করে কারণ এটি মূলত এটি করার সবচেয়ে কঠিন অংশ সুতরাং এটি আমাদের কাছে উপলব্ধ যে আমাদের কাছে চার্লস ফোরজির লেখা একটি পেপার রয়েছে এবং আপনি এটি নেট এ খুঁজে পেতে পারেন যা এই রেটে অ্যালগরিদম সম্পর্কে কথা বলে এবং তারপরে তিনি রেটে 2 নামক অ্যালগরিদম বিকাশ করতে যান এবং সেখান থেকে তারা তাদের অ্যালগরিদম জনসাধারণের কাছে প্রকাশ করা বন্ধ করে দেন কারণ তাদের বাণিজ্যিক আগ্রহ রয়েছে তাদের এই কোম্পানীটি ছিল যেটি সেই অ্যালগরিদম বিক্রি করছিল এবং এইটা বলে যে তারা যে গোপনীয়তা তৈরি করে তাতে পরিবর্তন আনতে চায় না এবং অবশেষে তিনি অ্যালগরিদম কল rete NT নিয়ে লেখেন আপনাদের মধ্যে যারা উইন্ডোজ সম্পর্কে ওয়াকিবহাল নিশ্চয়ই উইন্ডোজ এর প্রভাব বুঝতে পারবেন তাই ঠিক সেই সময়েই উইন্ডোজ NT টি এসেছিল এটি একটি নতুন জিনিস ছিল এবং তাই এই rete NT ছিল নতুন জিনিস এই rete NT এই আসল rete অ্যালগরিদমের চেয়ে 500 গুণ দ্রুত বলে মনে করা হয় যার মানে এটি একই মিলের জন্য 500 গুণ কম সময় নেয় এবং আপনি দেখতে পাচ্ছেন যে দুর্দান্ত উন্নতির পরিবর্তে কয়েক মিনিট অপেক্ষা করার পরিবর্তে আপনার মিলটি হওয়ার জন্য আপনাকে কেবলমাত্র এক সেকেন্ড অপেক্ষা করতে হতে পারে দুর্ভাগ্যবশত আমরা অ্যালগরিদমটি জানি না আমরা শুধুমাত্র rete অ্যালগরিদম দেখব রেটে নিজেই রেটে শব্দটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ মূলত নেট এবং এই rete অ্যালগরিদম যা করে তা হল এটি নিয়মগুলিকে একটি নেটওয়ার্কে কম্পাইল করে যা আমরা পরবর্তী ক্লাসে মিলের দক্ষতার উন্নতি করতে দেখব সুতরাং আজ আমরা যা করতে চাই তা হল এই জিনিসগুলি মেলাতে অদক্ষতা কোথা থেকে আসে তা পর্যবেক্ষণ করা অদক্ষতার দুটি উত্স রয়েছে এবং আপনি তখন চিন্তা করতে পারেন নিচের একটি দেখুন আমাদের অনেক নিয়ম রয়েছে এবং প্রতিটি নিয়মের কিছু সংখ্যক প্যাটার্ন রয়েছে এবং সেই প্যাটার্নগুলিকে ডেটার সাথে মেলাতে হবে এখন আপনি যদি দেখেন যে দুটি নিয়ম আমি লিখেছি আমাদের এই প্যাটার্ন আছে আমাদের এই প্যাটার্নগুলিতে p খেলার পালা সুতরাং এটিতে একটি কাজের মেমরি উপাদানের সাথে মিল ছিল যার ক্লাসের নাম টার্ন এবং যার খেলার বৈশিষ্ট্য অবশ্যই কিছু মেলে এই জিনিসগুলির মধ্যে কিছু থাকতে হবে সেখান থেকে পরিভাষা ব্যবহার করার জন্য এটি দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম কিছু হতে পারে এই নিয়মেরও একই প্যাটার্ন আছে তাই উদাহরণস্বরূপ এটি এখানে হতে পারে এবং এটি এখানে হতে পারে একইভাবে আপনি দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় প্যাটার্নটি খেলা S এ একই স্যুট সুতরাং এটি এবং এটি একই কেন আমরা এই মিল করতে আলাদা করে গণনার সময় ব্যয় করব কেন একবার এবং সবকটির জন্য এটি মিল হিসাবে সংরক্ষণ করবো না তাহলে আমরা এই নিয়ম বলতে পারি সেখানে মিল আছে এছাড়াও এই নিয়মটি বলুন যে প্যাটার্নটিতে মিল আছে তাই যদি কমাতে পারেন সেখানে কোনো না কোনো সময় অবশ্যই বলবেন শুধু তাই নয় এই তৃতীয় প্যাটার্নে কিছু জিনিস সাধারণ তাই কার্ড স্যুট এসব খেলো এগুলোর কার্ড প্লেয়ার স্যুট নামও আছে এটাতে একটি অতিরিক্ত জিনিস আছে যাকে র্যাঙ্ক বলে তবে অন্তত সেই 3টি পরীক্ষা বা 4টি পরীক্ষার জন্য আমরা সেই 4টি পরীক্ষা শেয়ার করতে পারি সুতরাং আমরা প্রথম যে জিনিসটি করতে চাই তা হল পরীক্ষাগুলি ভাগ করা যাতে বিভিন্ন নিয়ম এবং বিভিন্ন প্যাটার্ন করছে সুতরাং যতদূর সম্ভব প্রতিটি পরীক্ষা আমরা শুধুমাত্র এক বার করে করি বা প্রতিটি প্যাটার্ন শুধুমাত্র একের সাথে মেলে সুতরাং আপনি যদি এই প্যাটার্নের সাথে একবার মিলিয়ে দেন এবং তারপর উভয় নিয়মই এটি সম্পর্কে জানতে পারেন তাহলে আমরা মূলত সময় বাঁচাচ্ছি সুতরাং সেটা এক সুতরাং এটি অদক্ষতার একটি উত্স বা আপনার অ্যালগরিদমের মিল দক্ষতা বাড়ানোর একটি উপায় কিন্তু আরেকটি আছে যা আপনার কাছে ঘটবে যদি আপনি এই সম্পাদনটি কী করছে তা দেখেন এই সম্পাদন কি করছেন এটি কিছু নতুন কাজের মেমরি উপাদান তৈরি করছে বা এটি আপনার কাজের মেমরি উপাদানগুলিকে মুছে ফেলছে সুতরাং এই ধরনের একটি বড় কাজের মেমরি আছে আমি এইটা ঘষে মুছে দিলাম তাই আমার কাজ কি চালানো এটি একটি সংকেত পাঠাতে পারে যে এটি মুছে ফেলা হবে তাই আমি এখানে মুছে ফেলার জন্য বিয়োগ চিহ্ন ব্যবহার করব এটি মুছে ফেলার জন্য এটি বলতে পারে এবং এটি নতুন যোগ করতে বলতে পারে সুতরাং সাধারণত একটি নিয়ম এটি কার্যকর করার সময় কার্যকারী মেমরি থেকে কয়েকটি উপাদান মুছে ফেলা হতে পারে কার্যকারী মেমরিতে কয়েকটি উপাদান যুক্ত করতে পারে এখন এটা কি করছে এটি কার্যকর করার পরে এটি মিলে ফিরে যায় এবং অন্তত যদি আপনি এটিকে ব্রুট ফোর্স এর দৃষ্টিকোণ থেকে দেখেন তবে এটি আবার সমস্ত ডেটার সাথে সমস্ত নিয়মের সাথে মিলিত হতে চলেছে এটার কি তা করার দরকার আছে এখন আপনি যদি এখানে এই প্রথম নিয়মটি দেখেন যা বলে যে কোনো কার্ড খেলুন এটি মূলত একটি কার্যকরী মেমরি উপাদান যোগ করছে এবং আসুন আমরা বলি তাস খেলার জন্য আমার 100টি নিয়ম ছিল এবং সেগুলির সবকটিই আমি পূর্ববর্তী চক্রে মিলটি করেছি এবং উপরের সমস্ত মিল যা ধরুন 2 3টি উদাহরণ চলে তাই আমার কাছে নিয়মের 3 বা 400টি উদাহরণ রয়েছে যা আমি শেষ পর্যায়ে মেলাই আমি এই নিয়ম কার্যকর করার সময় আমি সেটা করেছি ধরা যাক এটা কোনো কারণে এক্সিকিউটিভ ছিল বা এটা কোনো কারণে এক্সিকিউটিভ হ্যাঁ আমি আমার এই জিনিসে 1টি কাজের মেমরি উপাদান যোগ করেছি সুতরাং কেন আমি আবার সেই অন্যান্য 99টি নিয়মের সাথে মিল রাখব এই বিশেষ উদাহরণে আমি শুধুমাত্র 1টি কার্যকারী মেমরি উপাদান যোগ করছি এবং ধরে নিচ্ছি যে সেই 99টি নিয়মে নেতিবাচক ধারা নেই যদিও তাদের আছে কেন আমি সেই মিল টি আবার অপরিহার্যভাবে করব নিয়ম নম্বর 2 নিয়ম নম্বর 3 নিয়ম নম্বর 7 এগুলি কিছু ডেটার সাথে মিলছিল যা এই 4 ডেটা উপাদানগুলির সাথে কিছুই করার নয় যার কথা আমরা বলছি কিছু হতে পারে হতে পারে কিছু নিয়ম এখানে একটি ডেটা এবং এখানে ডেটা এবং এখানে ডেটা মেলায় যদি এটি শেষ পর্যায়ে মিলিত হয় তবে এটি এই পর্যায়ের সাথেও মিলবে সুতরাং মূলত rete নেট কি করে তো মিল কি ভাবে করছে মিল টি নিয়ম এবং ডেটা গ্রহণ করছে যা মেমরিতে কাজ করছে এবং কনফ্লিক্ট সেট তৈরি করছে রেটে নেট হল একটি অ্যালগরিদম বা রেট অ্যালগরিদম হল একটি অ্যালগরিদম যা একটি স্ট্রাকচার ব্যবহার করে যাকে বলে রেট নেট বা আমাকে এখানে শুধু একটি অ্যালগরিদম ব্যবহার করতে দিন কাজ করার মেমরিতে ইনপুট পরিবর্তন হিসাবে নেয় যা এই এক্সিকিউট অ্যাকশনটি করছে এই পরিবর্তনটি ওয়ার্কিং মেমরিতে হচ্ছে এটির পরিবর্তন হচ্ছে কয়েকটি উপাদান মুছে ফেলা হচ্ছে এবং কয়েকটি উপাদান যুক্ত করা হচ্ছে এই অ্যালগরিদম রেট অ্যালগরিদম কার্যকারী মেমরিতে পরিবর্তন করে এবং আপনাকে কনফ্লিক্ট সেটে পরিবর্তন দেয় সুতরাং এই জিনিসের সঙ্গে এই তুলনা করুন এখানে এই মিল আছে মিলটি যা করছে তা হল পুরো কাজের মেমরি নিচ্ছে সমস্ত নিয়ম গ্রহণ করছে এবং জটিল সেট তৈরি করছে এবং প্রতিবার আমরা এই চক্রের মধ্য দিয়ে যাচ্ছি প্রতিবার যখনই একটি নিয়ম ফায়ার হয় তখনই আবার সব মেলে বা এরিয়া অ্যালগরিদম বলে যে কার্যকরী মেমরি উপাদানের পরিবর্তনগুলি কী কী এবং এটি গণনা করে যে এর ফলে জটিল সেটে কী পরিবর্তন হয়েছে। সুতরাং স্পষ্টতই আপনি কল্পনা করতে পারেন যে এটির তুলনায় কম কাজ করা আবশ্যক পূর্ণাঙ্গ মিলটি আবার অপরিহার্যভাবে করা আমাদের শুধুমাত্র কনফ্লিক্ট সেটের এই পরিবর্তনের প্রভাব দেখতে হবে হতে পারে আমি যোগ করার কারণে বা এটি মুছে ফেলার কারণে হতে পারে যা আগে ফায়ারিং ছিল আগে মিলে ছিল এখন মিলবে না সুতরাং আমার অপরিহার্যভাবে জানা উচিত একইভাবে যদি আমি এটি যোগ করি তবে কিছু নতুন নিয়ম কনফ্লিক্ট সেটে আসতে পারে এবং এমনকি কিছু নিয়ম কনফ্লিক্ট সেটের বাইরেও যেতে পারে যদি এখানে একটি নেতিবাচক ধারা থাকে আমি অপরিহার্যভাবে সেটা দখল করতে সক্ষম হব সুতরাং পরের ক্লাসে আমরা এই রেটে নেটটি দেখব যা মূলত একটি বৈষম্যমূলক নেট বা কিছু লোক অন্যান্য শব্দ ব্যবহার করছেন যেমন অনেকগুলি সাজানো নেটওয়ার্ক বা এটি একটি ট্রাইস কাঠামোর সাধারণীকরণ কিন্তু মূলত এটি একটি নেটওয়ার্ক যা মূলত বিভিন্ন ধরণের ডেটার মধ্যে বৈষম্য করে এমনকি আপনি এটিকে বাইনারি সার্চ ট্রির এক্সটেনশন হিসাবেও ভাবতে পারেন যা এটি শুধুমাত্র এক ধরণের ডেটার মধ্যে বৈষম্য করে যা হল সংখ্যা সুতরাং এটি আপনাকে এক বা অন্য শাখায় পাঠায় সুতরাং একই নীতি চলতে থাকে এছাড়া এটি বহুমুখী ডেটা এবং আমাদের বিভিন্ন ধরণের পরীক্ষা রয়েছে যা হচ্ছে সুতরাং আমাদের এমনকি একটি পরীক্ষা আছে যা বলে যে রাঙ্কটি r এর চেয়ে কম বা রাঙ্ক r এর সমান নয় বা এর মতো কিছু মূলত এই জাতীয় জিনিস সুতরাং ঐ সমস্ত পরীক্ষা একসাথে করা উচিত সুতরাং শুক্রবার পরবর্তী ক্লাসে এটি নিয়ে যাবে এবং এই ইউনিটের এই অংশটি সম্পূর্ণ করবে